স্থিরচুম্বকত্বের উপস্থাপনা বায়ো স্যাভার্ট সুত্র এযাবৎ আমরা ইলেক্ট্রোস্ট্যাটিক্স নিয়েই আলোচনা করেছি যা মূলত স্থির আধান দ্বারা সৃষ্ট তড়িৎ ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত এবার আমরা আলোচনার বিষয় বদলে স্থিরচৌম্বকত্বে নিয়ে যাবো ও দেখব চৌম্বক ক্ষেত্র নিয়ে কি ভাবে কাজ করা যায় তোমাদের একটু এর পটভূমি বলে দিই চৌম্বক ক্ষেত্র আসে চুম্বক থেকে আমরা যদি একটি দণ্ডচুম্বক দেখি তোমরা হয়ত তোমাদের স্কুলে দেখেছ দুই দিকে থাকে N ও S আর ক্ষেত্র রেখা গুলি আঁকলে এই রকম দেখতে হয় এই রেখা গুলি কি ভাবে আঁকা যায় মনে করো তড়িৎ ক্ষেত্র কে বর্ণনা করা হয় ক্ষেত্র দ্বারা একটি আধানের ওপর প্রযুক্ত বল দিয়ে স্থিরচৌম্বকত্বে চৌম্বক ক্ষেত্র কে অনুভব করা হয় একটি চুম্বক শলাকার ওপর সৃষ্ট টর্ক দ্বারা তাই একটি চুম্বক শলাকা চৌম্বক ক্ষেত্রে রাখা হলে সেটি ঘুরে যায় ও আমরা বুঝতে পারি সেখানে চৌম্বক ক্ষেত্র আছে তাই চৌম্বক রেখা আঁকতে একটি চুম্বক শলাকা চৌম্বক ক্ষেত্রে রেখে শলাকা টির দক্ষিন থেকে উত্তরের দিকে তীর দিয়ে তা এঁকে নেওয়া হয় যা পাওয়া যায় তা হল চৌম্বক রেখা গুলি প্রায় তড়িৎ দ্বিমেরুর তড়িৎ রেখার মতই দেখতে হয় তাই এখান থেকে চৌম্বক দ্বিমেরুর সংজ্ঞা দেওয়া যুক্তি সঙ্গত ও আমি বলতেই পারি যে চৌম্বক ক্ষেত্র যাকে আমি B দিয়ে চিহ্নিত করব সেই B r একপ্রকার ধ্রুবক হবে যা নির্ভর করবে এককের ওপরে মোট চৌম্বক দ্বিমেরু ভ্রামক ডট r গুন 3 গুন r বিয়োগ m বাই r কিউব আমরা ঠিক যেভাবে তড়িৎ দ্বিমেরু ভ্রামক এর মান লিখেছিলাম এটিও সেই ভাবেই লিখছি ওখানে যা 1 বাই 4 পাই এপসাইলন 0 ছিল এখানে তা C লিখলাম ওখানে এটি ছিল 3 p ডট r r বিয়োগ p বাই r কিউব অন্য আরেকটি জিনিষ চৌম্বক ক্ষেত্র সম্পর্কে যা পর্যবেক্ষণ করা যায় তা হল কোন এমন বিন্দু পাওয়া যায় না যেখান থেকে চৌম্বক ক্ষেত্র কনভার্জ বা ডাইভার্জ করে তড়িৎ ক্ষেত্রে যদিও ওই রকম বিন্দু পাওয়া যায় কোন আধান q এর জন্য চৌম্বক ক্ষেত্রে কখনোই তা পাওয়া যায় না চৌম্বক ক্ষেত্র রেখা সব সময়ই এক বিন্দু তে শুরু হয়ে আরেক কাছের বিন্দু তে শেষ হয় অর্থাৎ আধানের মত স্বাধীন চৌম্বক মেরু হয় না তাই এই হল প্রথম তফাৎ যদিও চৌম্বক ক্ষেত্রের সুত্র টি একই রকম দেখতে হয় তড়িৎ দ্বিমেরুর সুত্রের মত কিন্তু স্বাধীন চৌম্বক মেরু বলে কিছু হয়না এর থেকে তোমরা যা বুঝে নিতে পারো তা হল B এর ডাইভের্জেন্স সব সময়ই 0 হয় কারণ ডাইভারজেন্স উৎসের কথা বলে ও এই ক্ষেত্রে কোন স্বাধীন উৎস হয়না যেখান থেকে রেখা গুলি আসে বা যেখানে সুধুই কনভার্জ করে কার্ল B কি হবে এই রেখা গুলি আবার দেখলে বোঝা যায় তারা কখনোই নিজের মধ্যে ঘুরে এসে মেলে না কোন ক্ষেত্র রেখা যদি নিজের মধ্যে এসে না বন্ধ হয় তার মানে হল B ডট d l 0 এর সমান হবেনা আর তাই স্টোক্স উপপাদ্যের ব্যবহারে ডেল ক্রস B ও 0 নয়

এই পর্যবেক্ষণ গুলি আমাদের বোঝায় যে চৌম্বক ক্ষেত্রের জন্য বা চৌম্বক দ্বিমেরুর জন্য আমরা B r কে লিখতে গিয়ে যেই ধ্রুবক টি লিখেছিলাম সেটি হল মিউ 0 বাই 4 পাই ও B r হল মিউ 0 বাই 4 পাই 3 r ডট m r বিয়োগ m বাই r কিউব ও চৌম্বক একমেরু হয়না আর তাই ডাইভের্জেন্স B সমান 0 ক্ষেত্র রেখা এমন যে কার্ল B সমান 0 নয় আর তাই আমরা B কে ঋণাত্মক গ্র্যাড কোন চৌম্বক V হিসেবে লিখতে পারিনা এই পর্যন্ত এসে চৌম্বক ক্ষেত্র নিয়ে গবেষণা থেমে যেত যেহেতু তড়িৎ ক্ষেত্রের সাথে এর আর কোন সম্বন্ধ পাওয়া যায়নি কিন্তু এদের মধ্যে নতুন সম্বন্ধ পাওয়া যায় ও সেটি খুঁজে বের করেন ওরস্টেড তিনি দেখান যে তড়িৎ প্রবাহ দ্বারা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় তাই আগামি পরীক্ষামূলক পর্যবেক্ষণ হল তড়িৎ প্রবাহ দ্বারা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় শুধু এই নয় সেই সুত্র টিও আমরা খুঁজে দেখব যে এই ব্যাপারটি কেমন করে হয় তাই আমাদের কাছে যদি একটি প্রবাহ লুপ থাকে যে I প্রবাহ বহন করছে বা ধরো কোন একটি বড় প্রবাহ এলিমেন্ট খেয়াল রাখবে লুপ আবদ্ধ হয় তাই r বিন্দু তে B সমান লেখা যায় মিউ 0 বাই 4 পাই এই ধ্রুবক গুলি আমরা একক অনুযায়ী পরে ঠিক করব I d l ক্রস r বিয়োগ r প্রাইম বাই r বিয়োগ r প্রাইম কিউব আমি আরেকবার পুরোটা পরিষ্কার করে লিখি এর সমান হল মিউ 0 বাই 4 পাই I d l আমি বরং এখানে d l প্রাইম লিখি যাতে এটি ইন্টিগ্রেশান এর বিন্দু বোঝায় তাহলে I d l ক্রস r বিয়োগ r প্রাইম বাই r বিয়োগ r প্রাইম কিউব তাহলে দেখে নিই এর মানে কি ধরো প্রথম ক্ষেত্রে এই হল প্রথম লুপ টি আর আমরা এই বিন্দু তে চৌম্বক ক্ষেত্র হিসেব করতে চাই ধরা যাক এর দুরত্ব r আমরা এখানে একটি ছোট এলিমেন্ট নেব প্রবাহ d l এর দিকে এই হল প্রবাহ বা d l প্রাইম এর দিক প্রবাহ এর দিক আসলে ঠিক করে d l কোন দিকে হবে এটি r প্রাইমে এই বিন্দু থেকে আমাদের অবস্থানের বিন্দু পর্যন্ত ভেক্টর হল এটি যেখানে আমরা চৌম্বক ক্ষেত্র হিসেব করতে চাই অর্থাৎ r বিয়োগ r প্রাইম আমি এবার এই ছোট ছোট জিনিষ গুলি নিয়ে তাদের যোগ করব আর পেয়ে যাবো মোট চৌম্বক ক্ষেত্র তাই এই বিন্দু তে যদি d l নিই যার দিক হল এই পৃষ্ঠের ওপর এই দিকে এটি হল r এর দিক তাই d l ক্রস r যদি নিই তার দিক পাবো ভেতর দিকের অভিমুখে তাই এটি সৃষ্টি করবে একটি ক্ষেত্র যা ভেতরে যায় এই ভাবে এই লুপের প্রত্যেক টি ছোট ছোট অবদান গুলি যোগ করে পাবো মোট চৌম্বক ক্ষেত্র আর একেই বলা হয় বায়ো স্যাভার্ট সুত্র একটি ব্যাপার এখানে বলে দিই এই সুত্র টি কিন্তু শুধু মাত্র স্থির প্রবাহের জন্য বৈধ স্থির অর্থে যেই প্রবাহ সময়ের সাথে পাল্টায় না প্রবাহ যদি সময়ের সাথে পাল্টায় নতুন পদ যোগ হয় সে গুলি আমরা পরে দেখব আপাতত আমরা স্থির প্রবাহ নিয়েই আলোচনা করব এই ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র এই সুত্র অনুযায়ী হয় যেই মুহূর্তে তোমরা এটি জেনে গেলে তোমরা এই নিয়ে অনেক পড়াশুনো করতে পারো কারণ এখন তোমাদের কাছে একটি নতুন সুত্র রয়েছে যার সাহায্যে তোমরা চৌম্বক ক্ষেত্রের অনেক বৈশিষ্ট আহরণ করতে পারো এই সুত্র টি চৌম্বক ক্ষেত্র নিয়ে চর্চা কে কয়েক ধাপ এগিয়ে দেয় এবার বায়ো স্যাভার্ট উপপাদ্যের কিছু উদাহরণ দেখা যাক প্রথম উদাহরণ হিসেবে নেব একটি লম্বা তার যা অনেক দূরে থেকে এসে আবদ্ধ হতে পারে তাই সেটি অন্য জিনিষ কে প্রভাবিত করেনা ও আমরা একটু দুরত্বে ক্ষেত্র গণনা করতে চাই ধরা যাক x দুরত্বে এই ধরে নিয়ে যে এইটাই x অভিমুখ তারের দিক ধরব y অভিমুখে আমরা চাই তার থেকে x দুরত্বে ক্ষেত্র গণনা করতে এই x y তলে একটি ছোট এলিমেন্ট d l প্রাইম নিলে যা y অক্ষ বরাবর y দুরত্বে তার দুরত্ব এই বিন্দু থেকে হবে x স্কয়ার যোগ y স্কয়ার এর স্কয়ার রুট তাহলে x এ B ভেক্টর হবে মিউ 0 বাই 4 পাই I বাইরের দিকে d l প্রাইম ক্রস r বিয়োগ r প্রাইম বাই r বিয়োগ r কিউব যা আমরা লিখতে পারি মিউ 0 বাই 4 পাই ইন্টিগ্রাল d l প্রাইম যার সমান হল y অভিমুখে d y ক্রস r যার মান হল দুরত্ব x দিকে বিয়োগ y প্রাইম y দিকে বাই x স্কয়ার যোগ y স্কয়ার টু দি পাওয়ার 3 বাই 2 লক্ষ্য করো যে এখানে আমাদের প্রাইম লিখতে হয়নি তোমরা চাইলে আমি প্রাইম লিখতেও পারি প্রাইম দেওয়া মানে সেই জায়গা যেখানে আমি ইন্টিগ্রেশান করছি এখানে প্রাইম দিলাম প্রাইম না দেওয়া মানে হল যেখানে ক্ষেত্রের গণনা করা হচ্ছে এটি তাহলে আমরা লিখতে পারি মিউ 0 I বাই 4 পাই ইন্টিগ্রেশান y প্রাইম ঋণাত্মক অসীম থেকে ধনাত্মক অসীম dy প্রাইম y ক্রস x থেকে পাবো ঋণাত্মক চিহ্নের সাথে z গুন x বিয়োগ y ক্রস y দেবে 0 বাই x স্কয়ার যোগ y প্রাইম স্কয়ার টু দি পাওয়ার 3 বাই 2 তাহলে আমরা পেলাম ঋণাত্মক মিউ 0 I বাই 4 পাই z এই ইন্টিগ্রেশান টি তোমরা সহজেই করতে পারো y প্রাইমের পরিবর্তে x ট্যানজেন্ট থিটা লিখে উত্তর হিসেবে পাবে 2 বাই x তাহলে চুড়ান্ত ফল হিসেবে পাবো ঋণাত্মক মিউ 0 I বাই 2 পাই x গুন z এই বিন্দু তে ক্ষেত্র তার মানে ঋণাত্মক z অভিমুখে x ক্রস y হলে সেটি পাতার বাইরের দিকে আসত এটি তাহলে পাতার ভেতর দিকে যাচ্ছে এই দিকের বিন্দু তে হিসেব করলে কিন্তু পেতাম সেটি বাইরের দিকে আসছে কারণ তার টির দৈর্ঘ্য অসীম এইদিকে বিন্দু টি ঠিক কোথায় তা গুরুত্বপুণ নয় তাই সব মিলিয়ে তারের এইদিকে ক্ষেত্র বাইরের দিকে আসে ও তার মান হয় মিউ 0 I বাই 2 পাই x দ্বিতীয় উদাহরণ হিসেবে এবার নিলাম একটি তারের বলয় যার মধ্যে প্রবাহ আছে ও সেটি x y তলে তাহলে এই হল x এই হল y আর আমি ক্ষেত্র হিসেব করছি কোন বিন্দু তে যেখানে উচ্চতা z এর মান z প্রবাহ যাচ্ছে ফাই অভিমুখে ফাই দিক হওয়ার ফলে আমাদের সুবিধে হবে যদি আমরা সিলিন্ড্রিকাল কোঅরডিনেট ব্যবহার করি এবার দেখে নিই যে বিন্দু z এ কি এই লাইন এলিমেন্ট ও এই লাইন এলিমেন্ট গুলির জন্য ক্ষেত্র হিসেব করতে পারব তোমরা দেখতেই পাচ্ছো d l ক্রস r করলে ক্ষেত্র এই ভাবে এই দিকে যাবে এইদিকে লিখি এই বিন্দু তে ক্ষেত্র পাবো এই দিকে আর এই বিন্দু তে প্রবাহ যেহেতু বাইরের দিকে আসছে সেখানে ক্ষেত্র হবে ওই দিকে অর্থাৎ দুই দিকের দুটি বিপরীত এলিমেন্ট এর অনুভূমিক কম্পোনেন্ট গুলি কাটাকাটি হয়ে যাবে ও মোট ক্ষেত্র উল্লম্ব দিকে z অক্ষ বরাবর হবে তার হিসেব এবার করে ফেলা যাক যা করব তা হল z কম্পোনেন্ট গুলি হিসেব করে সেগুলি যোগ করে নেব এই দুরত্ব হল r প্রবাহ হল I ও এই দুরত্ব টি R স্কয়ার যোগ z স্কয়ার এর স্কয়ার রুট এই উচ্চতা টি z এই কোণ টি ধরা যাক থিটা তাহলে এই কোণ টিও থিটা তাহলে তোমরা দেখছ B z কম্পোনেন্ট হবে ইন্টিগ্রেশান d l প্রাইম প্রবাহ এর দিক যেহেতু মাইনাস r প্রাইম ভেক্টরের উলম্ব এখানে পাবো d l প্রাইম ক্রস r বিয়োগ r প্রাইম বাই r বিয়োগ r প্রাইম কিউব এর মান টুকু নেব আর নেব কোসাইন থিটা কম্পোনেন্ট টি সামনে থাকবে মিউ 0 I বাই 4 পাই আরেকবার বলে দিই আমি এই ছোট ছোট এলিমেন্ট গুলির জন্য সৃষ্ট ক্ষেত্র নিয়েছি শুধু তাদের z কম্পোনেন্ট গুলি যোগ করে যা পেয়েছি তা লেখা যায় মিউ 0 I বাই 4 পাই ইন্টিগ্রেশান এই দুরত্ব টি r বিয়োগ r প্রাইম কিউব এর মডিউলাস এখানেও r বিয়োগ r প্রাইম এর মডিউলাস কিন্তু আমরা আগেই বলেছিলাম যে এইটি আমাদের দেবে d l প্রাইম বাই R স্কয়ার যোগ z স্কয়ার কারণ এইটি সব মিলিয়ে আমাদের দেয় 1 বাই মডিউলাস r বিয়োগ r প্রাইম স্কয়ার তাহলে এখানে থেকে পাই মিউ 0 I বাই 4 পাই গুন 2 পাই R গুন R বাই R স্কয়ার যোগ z স্কয়ার টু দি পাওয়ার 3 বাই 2 যার সমান মিউ 0 I বাই 2 R স্কয়ার বাই R স্কয়ার যোগ z স্কয়ার টু দি পাওয়ার 3 বাই 2 আর এটি হল z দিকে এই ওপরের দিকের তলে আর এখানেও একই দিকে যা তোমরা সহজেই ভেক্টর গুন করে দেখে নিতে পারো এবার সিলিন্ড্রিকাল কোঅরডিনেটে করা যাক সিলিন্ড্রিকাল কোঅরডিনেটে d l প্রাইম R ফাই ছাড়া কিছুই নয় মনে করো B সমান মিউ 0 I বাই 4 পাই ইন্টিগ্রেশান d l প্রাইম হয়ে যাবে R d ফাই প্রাইম ফাই এর দিকে ক্রস r বিয়োগ r প্রাইম যা দেবে z z দিক বিয়োগ R r দিক বরাবর বাই R স্কয়ার যোগ z স্কয়ার টু দি পাওয়ার 3 বাই 2 যার অর্থ হল r বিয়োগ r প্রাইম কিউব যা আমাদের দেয় মিউ 0 I বাই 4 পাই ইন্টিগ্রেশান R d ফাই প্রাইম বাই R স্কয়ার যোগ z স্কয়ার টু দি পাওয়ার 3 বাই 2 ভেতরে আছে ফাই প্রাইম ক্রস z ফাই প্রাইম ক্রস z আমাদের দেয় r প্রাইম একক ভেক্টর বিয়োগ ফাই প্রাইম ক্রস r প্রাইম আমাদের দেয় ঋণাত্মক z একক ভেক্টর তাই এটি ধনাত্মক হয়ে আমাদের উত্তর হবে z R এবার ইন্টিগ্রেশান r প্রাইম d ফাই প্রাইম হল 0 কারণ r প্রাইম ভেক্টরের থাকে কোসাইন প্রাইম ও সাইন ফাই প্রাইম আর অন্য ইন্টিগ্রেশান টি দেয় 2 পাই অবশেষে আমাদের উত্তর আসে মিউ 0 I বাই 4 পাই এই প্রথম পদ টি থেকে আগেই বলেছি যে আমরা পাই 0 R গুন 2 পাই গুন R বাই R স্কয়ার যোগ z স্কয়ার টু দি পাওয়ার 3 বাই 2 আগের মতই আসে তাহলে আমরা দুটি উদাহরণের সমাধান করলাম বায়ো স্যাভার্ট সুত্র ব্যবহার করে প্রথমে একটি লম্বা তারের জন্য চৌম্বক ক্ষেত্র গণনা করলাম আর দ্বিতীয়ত একটি তারের বলয়ের জন্য ক্ষেত্র গণনা করলাম মনে রাখবে এই সুত্র কিন্তু সুধুই স্থির প্রবাহের জন্য বৈধ হয়